এবং যদি P আর V এর সম্পর্ক জানা থাকে তাহলে সহজেই গণনা করা যাবে I এর মান নির্ভর করছে আমরা ইন্টিগ্রেশন লিমিট 1 এবং 2 কি দিচ্ছি তার ওপর I এটি নির্ভর করছে শুরু শেষ এবং প্রক্রিয়ার পথের ওপর I গাণিতিকভাবে আমরা লিখতে পারি Wout f Initial state final state process path অর্থাৎ শুরু এবং শেষ এর মধ্যে যদি বিভিন্ন পথ বেছে নিই তাহলে কার্য ক্ষমতা আলাদা হবে উদাহরণসহ ধরো আমরা দুটো প্রক্রিয়া বেছে নিচ্ছি প্রথমে একটি ধ্রুব আয়তন প্রক্রিয়া এবং দ্বিতীয় একটি ধ্রুব চাপ প্রক্রিয়া I কার্যক্ষমতা সমান PV কার্ভের নিচের অংশ ধরা হয় এখানে প্রত্যেকটি রেখার তলার অংশ আলাদা অর্থাৎ কার্যক্ষমতা ও আলাদা এবং তা প্রক্রিয়ার দিকের উপর ও নির্ভর করছে I একবার শুরু এবং শেষ ঠিক হয়ে গেলে কেমন প্রক্রিয়ায় আমরা সর্বাধিক কার্যক্ষমতা পেতে পারি একটি রিভার্সিবল প্রক্রিয়ায় I যা হবে যেকোনো প্রক্রিয়া হতে পারে কিন্তু যতক্ষণ তা রিভার্সিবল ততক্ষণ সর্বাধিক কার্যক্ষমতা আমরা পেতে পারি দুটো স্টেট পয়েন্টের থেকে I এবার আমি শেষের থেকে সীমাবদ্ধতা উঠিয়ে নিচ্ছি I তোমরা একটি রিভার্সিবল পথ অনুসরণ করছ পয়েন্ট 1 থেকে যা শুরু হচ্ছে তাহলে সর্বাধিক কতদূর পয়েন্ট 2 যেতে পারে ধরো পিস্টন সিলিন্ডার মানচিত্রে তোমরা শুরু করছ P1 সমান চাপ দিয়ে যা 10bar মেনে চলো তাহলে শেষের চাপ অর্থাৎ P2 এর সর্বনিম্ন সংখ্যা কত হতে পারে সর্বনিম্ন চাপ পয়েন্ট 2 এ হতে পারে পারিপার্শ্বিক অথবা এটমোস্ফেরিক ঊর্ধ্বে আমরা যেতে পারি নাযখন এর সমান চাপ এ পিস্টন পৌঁছায় তখন কোন ভাবে তাপীয় সমতা উপভোগ করে অর্থাৎ এর থেকে বেশি পিস্টন কে নাড়ানো যায় না I অতএব পয়েন্ট 2 হবে এমন যা প্রণালী কে তাপীয় সমতা আনতে পারে I এই উদাহরণ এর ক্ষেত্রে যান্ত্রিক সমতা অনস্বীকার্য কিন্তু আরো অনেক রকমের বিভবশক্তি থাকতে পারে I যখন প্রণালী এটমোস্ফেরিক চাপ এ পৌঁছাচ্ছে তখন 10ms সমান অনুভব করছে এবার এই বেগকে কি করে কার্য তে পরিণত করা যায় আমরা গতি সম্পর্কিত শক্তি সমান লিখতে পারি যদি বস্তুর মান দিয়ে ভাগ করা হয়ে থাকে এবার ধরো কিছুটা উচ্চতা সমান 100m রয়েছে তাহলে বিভব শক্তি দাঁড়াবে অতএব যতক্ষণ প্রক্রিয়া তাপীয় সমতা আসছে না ততক্ষণ আমরা কোন না কোন ভাবে কার্যক্ষমতা প্রণালী থেকে বের করে আনতে পারি যখন তাপীয় সমতায় চলে আসছে তখন আমরা বলি প্রণালী পৌঁছেছে ডেড স্টেট এ I এই অবস্থায় পরিবেশের সাথে প্রণালীর সম্পূর্ণ তাপীয় এবং যান্ত্রিক সমতা হয়ে থাকে I এবার ধরো একটি প্রণালীর তাপ পরিবেশের তাপের থেকে বেশি কি হবে

আমরা কাকে বলে থাকি দরকারি কার্য এবং চিহ্নিত করি Wu দিয়ে I পরিবেশের কার্যক্ষমতা আমরা Wsurr দিয়ে চিহ্নিত করি I আমরা লিখতে পারি অতএব প্রণালী যতটা বাস্তব কার্য করছে তার থেকে সবসময় কিছুটা কার্য নষ্ট হবে পরিবেশের চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ অতিক্রম করার জন্য I বাকিটা আমরা পাব দরকারি বা ইউজফুল কার্য হিসেবে I কিছু সময় এটা অতীব ক্ষুদ্র থাকতে পারে আবার কিছু সময় এটা অনেকটা বেশি থাকতে পারে I এর সাথে সাথে পরিবেশ এর কার্য সব সময় লস নাও হতে পারে যেমন একটি প্রক্রিয়া যেখানে আয়তন কমছে অর্থাৎ V2 V1 তাহলে পরিবেশ এর কার্য কি হবে

ইরিভারসিবিলিটি থাকার কারণে আমাদের আরো বেশি কার্য করতে হবে আমরা বলতে পারি I Wrev - Wu ← for work consuming device কারণ কার্য শোষণ যন্ত্রে সর্বনিম্ন কার্য ইনপুট আমাদের রিভার্সিবল প্রক্রিয়া দেয় I অর্থাৎ ইরিভারসিবিলিটির সংজ্ঞা নির্ভর করছে কিরকম প্রক্রিয়া আমরা ধরছি তার উপর I কখনো একটি সাধারণ সংজ্ঞা আমরা ব্যবহার করতে পারি যা এই ইরিভারসিবিলিটি মান দেবে আমাদের অর্থাৎ I Wrev - Wu

তা হল যেখানে T0 সমান পরিবেশের তাপ T সমান তাপ যা প্রণালী থেকে হিট ইঞ্জিনে পাঠানো হচ্ছে δQ কর্ম যা হিট ইঞ্জিন পাচ্ছে এইভাবে আমরা কোন শক্তি ক্ষয় করছি না কিন্তু আমরা δQ এর সর্বাধিক ওয়ার্ক পোটেনশিয়াল বার করে সেটা ব্যবহার করার চেষ্টা করছি উপরের সূত্র কে আমরা লিখতে পারি δQT হল প্রণালীর এনট্রপির বদল এর মান I এনট্রপির সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি δQ - T0 - dS এখানে নেগেটিভ চিহ্ন আসছে কারণ δQ এ পজেটিভ নেওয়া হয়েছে আমরা এই সূত্র একটি হিট ইঞ্জিন এর জন্য লিখছি যা আসলে কর্ম হারাচ্ছে I অর্থাৎ এখানে dS আসছে এবার এই সূত্র কে আমরা লিখতে পারি δQ T0 dS তাহলে প্রণালীর সর্বাধিক এক্সার্জি অথবা ওয়ার্ক পোটেনশিয়াল কি হবে যদি সবকিছু যোগ করা হয় তাহলে আমরা সর্বাধিক এক্সার্জি পেয়ে যাব I ফাস্ট ল অনুযায়ী dU - δQ - δW δW এর জায়গায় লিখব PdVতাহলে পাচ্ছি dU - δQ - PdV আগে সূত্র থেকে δQ নিয়ে এবং PdV লিখে আমরা পাব δWu PdV - P0dV সর্বাধিক ওয়ার্ক পোটেনশিয়াল অর্থাৎ dU সমান তাহলে দাঁড়াচ্ছে dU δWHE - T0 dS - δWu - P0dV সূত্রটি একটু সাজিয়ে নিলে আমরা পাচ্ছি δWHE δWu - dU - P0dV T0 dS এবার এই 'δWHE δWu' জিনিসটি কি

dS সমান দাঁড়াচ্ছে যদি আমাদের এনট্রপি বদল এর উপর কৌতুহল থাকে তাহলে আমাদের একই ইন্টিগ্রেট করতে হবে I যখনই প্রণালীতে কর্ম করা হয় তা কিছু এনট্রপি স্থানান্তরের সাথে যুক্ত থাকে I কতটা এক্সার্জি বদল হচ্ছে যথা এটা হল এই কর্মের ওয়ার্ক পোটেনশিয়াল I এখানে একটা দেওয়াল যার মধ্যে দিয়ে δQ সমান কর্ম স্থানান্তর হচ্ছে ভিতরে প্রথম মিডিয়ামে তাপ T1 এবং দ্বিতীয়তে বাইরে তাপ T2 এবার সত্যিই সাম্যবস্থায় থাকবে এবং দেওয়ালের মধ্যে দিয়ে অনায়াসে প্রবাহিত হবে I এর থেকে এন্ট্রপি উৎপাদন হবে যার মান QT1 অর্থাৎ প্রথম মিডিয়াম QT1 সমান কর্ম হারাচ্ছে এবং দ্বিতীয় মিডিয়াম QT2 সমান কর্ম পাচ্ছে যা আসলে প্রথমটির থেকে বড় কারণ T2 T1 এর থেকে ছোট I এনট্রপি উৎপাদন দেওয়ালের মধ্যে হচ্ছে তার কারণ এই তাপের বদল I এবার এক্সার্জি কি হবে এখানে প্রথম মিডিয়াম থেকে এক্সার্জি যা স্থানান্তর হচ্ছে তার থেকে আমরা শুধু এতটাই পাচ্ছি বাকিটা ক্ষতি এবং এই এক্সার্জি ধ্বংস হচ্ছে দেওয়ালের ভিতরে তাপের বদল এর জন্য I এইভাবে আমরা এনট্রপি এবং এক্সার্জি স্থানান্তর গননা করে থাকি কর্মের ক্ষেত্রে I এবার কার্য স্থানান্তর কি হবে যদি ওই একই প্রণালী থাকে এবং δW সমান কার্য সে পরিবেশকে দিচ্ছে I তাহলে প্রণালীতে শক্তি বদল কত হবে dE − δW প্রণালী এনট্রপি স্থানান্তর কত হবে যেহেতু কার্য একটি অর্গানাইজড শক্তির রূপ অর্থাৎ এখানে কোন এনট্রপির বদল হবে না I dS0 এক্সার্জি বদল কত হবে এক্সার্জি কি এক্সার্জি হল ওয়ার্ক পোটেনশিয়াল অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে δX δW δW এর দিক উল্টো হতে পারে সেই ক্ষেত্রে প্রণালী এক্সার্জি পাবে এবং এই ক্ষেত্রে প্রণালী এক্সার্জি হারাচ্ছে I এবার শেষমেষ মাস স্থানান্তর একটি প্রণালীতে যদি ṁ রেটে মাস ঢোকে তাহলে শক্তি সঞ্চয় ক্ষমতার কি বদল হবে তা হবে অর্থাৎ এটা হল শক্তি বদল এর রেট I এবার এনট্রপি বদল এর রেট কি হবে অত্যন্ত সহজভাবে তারপর প্রণালীর এক্সার্জি বদল এর রেট হবে আমরা এক্ষুনি গণনা করলাম এক্সার্জি পার ইউনিট মাস এ কে ব্যবহার করে আমরা জানি কিভাবে একটি বন্ধ অথবা খোলা প্রণালীর এক্সার্জি গণনা করা যায় এবং আমরা এও জানি যে কিভাবে এক্সার্জি আর এনট্রপি স্থানান্তর গণনা করা যায় কর্ম কার্য এবং স্থানান্তর থেকে I এবার আমরা একটি সম্পূর্ণ তাপগতীয় পরীক্ষা করতে পারি সবকিছু একত্রিত I প্রথমে ফার্স্ট ল অর্থাৎ শক্তি সমতা তারপর সেকেন্ড ল পরীক্ষা করতে হবে I মনে রাখবে শক্তি হল একটি বৈশিষ্ট্য যা সাম্যবস্থায় থাকে কখনো কমতে পারে অথবা কখনো বাড়তে পারে কিন্তু মোট শক্তি এক থাকবে I কিছু কিছু পারমাণবিক স্থিতি আমরা অবহেলা করছি I অর্থাৎ dE δQ - δW δmθ এটা হল শক্তি সূত্র I এবার এনট্রপি কি হবে এনট্রপি হলো একটি বৈশিষ্ট্য যা সাম্যবস্থায় থাকেনা কারণ এনট্রপি উৎপাদন হতে পারে I অর্থাৎ এখানে আমরা দেখছি বস্তুর মান দিয়ে ভাগ করে I এবার এক্সার্জি কি হবে